আমরা বিভিন্ন ইলেক্ট্রোস্ট্যাটিক পরিস্থিতির সম্পর্কে কথা বলেছি আমরা কথা বলেছি শূন্য স্থানে এবং একটি পরিবাহির কাছাকাছি ক্ষেত্র বিভব সম্পর্কে আমরা এখন যে বিষয়ে কথা বলতে চাই তা হল অন্য রকম বস্তুর এবং তারা ক্ষেত্রগুলিকে কীভাবে প্রভাবিত করে ইত্যাদি বিষয়ে এবং এরা হল পরাবিদ্যুত বিশেষত আমরা যাদের সম্পর্কে কথা বলছি তারা হল রৈখিক পরাবিদ্যুৎ পরাবিদ্যুৎ বস্তু কীভাবে আচরণ করে তা বোঝার জন্য আমরা প্রথমে কথা বলব মেরুকরণ সম্পর্কে এর অর্থ কী কারণ পরাবিদ্যুৎ মেরুকরণের দ্বারা ক্ষেত্রকে প্রভাবিত করে সুতরাং মেরুকরণ এবং আমরা কীভাবে মেরুকরণ কে আবদ্ধ আধানের সাপেক্ষ্যে ব্যাখ্যা করতে পারি কারণ আসলে ইলেক্ট্রোস্ট্যাটিকস্ হল আধান দ্বারা উৎপাদিত ক্ষেত্রের সম্পর্কে আলোচনা সুতরাং আমরা মেরুকরণকে বদ্ধ আধানের সাপেক্ষ্যে অনুবাদ করব এবং তারপরে এটিকে গাণিতিক রূপে পরাবিদ্যুত বা মেরুকরণ যোগ্য মাধ্যমে ব্যবহারের পদ্ধতি বিকাশ করব এবং এছাড়াও এটিকে ভৌতভাবে দেখার চেষ্টা করব সুতরাং প্রথমেই দেখা যাক মেরুকরণের অর্থ কী মেরুকরণ মানে হল দ্বিমেরু ভ্রামক প্রতি একক আয়তনতাহলে এটিকে বোঝা যাক সুতরাং আমার কাছে যদি কোনও বস্তু থাকে যা একটি কঠিন বস্তু এবং তার ভেতরে আমি যদি একটি ছোট আয়তন dv নিই তবে এই অতি ক্ষুদ্র আয়তনের দ্বিমেরু ভ্রামক তাহলে আমরা এই অতি ক্ষুদ্র আয়তনের দ্বিমেরু ভ্রামক কে বলব dP যা Pdv এর সমান এবং এটি মেরুকরন বা মেরুকরন ঘনত্বনামে পরিচিত আধান ঘনত্বের সাথে এর মিল দেখার চেষ্টা করো আধান ঘনত্বে কি ছিল যদি আমার কাছে একটি ছোট আয়তন থাকে তাহলে এই আয়তনের অতি ক্ষুদ্র আধান আধান ঘনত্ব গুণ dv ছাড়া আর কিছুই না অর্থাৎ একইভাবে আমার কাছে মেরুকরন ঘনত্ব P আছে ঠিক যেমন আধান ঘনত্ব মানে একটি জায়গায় আধানের বণ্টিত হওয়া মেরুকরণ ঘনত্ব এই কালো রেখাগুলি সরিয়ে আগে সরিয়ে দিই যাতে এগুলি আমাদের বিরক্ত না করে এটি ছোট ছোট বিন্দু দ্বিমেরু দিয়ে সৃষ্ট যেইগুলি খুব কাছাকাছি ভাবে কোনও জায়গায় বণ্টিত থাকে এবং যদি আমি ম্যাক্রোস্কোপিকভাবে খুব ছোট আয়তন নিই তবে এটি কেবল অবিচ্ছিন্ন বণ্টনের মতো ঠিক যেমন আধান ঘনত্বের বেলায় একটি খুব ছোট আয়তন ছিল ম্যাক্রোস্কোপিকভাবে ছোট আয়তন মেরুকরণ ঘনত্ব ও অবিচ্ছিন্ন আধান বণ্টনের মতোই হয় তবে আমি যদি আণুবীক্ষণিক মাপে যাই উদাহরণস্বরূপ আমি যদি খুব ছোট মাপের আধান ঘনত্বে যাই ধরো আমি ইলেক্ট্রন প্রোটন গুলি আলাদাভাবে দেখতে পাচ্ছি তখন কিন্তু তারা অবিচ্ছিন্ন মনে হয়না আমি যদি খুব ছোট মাপে যাই সেগুলি অবিচ্ছিন্ন নাও হতে পারে যদিও এখন আমরা মেরুকরণ ঘনত্ব কে অবিচ্ছিন্ন বণ্টন হিসেবেই বিবেচনা করব এখন আমরা বুঝতে চাই এটি কীভাবে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের সৃষ্টি করে মনে কর r প্রাইম বিন্দুতে একটি বিন্দু দ্বিমেরুর জন্য r বিন্দুতে ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব পাওয়া যায় এখানে এই ভেক্টরটি r বিয়োগ r প্রাইম ও V সমান r এ V হয় 1 বাই 4 পাই এপসাইলন 0 P ডট r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব এটি আমি তোমাদের আগে অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছিলাম একটি পাঠক্রমে আমরা তড়িৎ ক্ষেত্রে ক্ষেত্র গণনা করেছি বিন্দু দ্বিমেরুর জন্য বিভব নির্ণয় করা খুব সহজ এবং এটিও আমি তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছিলাম সুতরাং এখন যদি আমার কাছে একটি বণ্টন থাকে তবে আমি এই ছোট আয়তনটি নিতে বলব এবং আমি এটি বলব যে দ্বিমেরু ভ্রামক মেরুকরণ ঘনত্ব P যা একটি ভেক্টর পরিমাণ এবং r প্রাইমে dv বা dv প্রাইম এর গুনফল এর জন্য বিভব ক্ষুদ্র বিভব হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 r প্রাইমে P গুণ dv অর্থাৎ একটি ছোট দ্বিমেরু ভ্রামক ডট r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব যার সমান হল 1 বাই 4 পাই এপসাইলন 0 মেরুকরণ ঘনত্ব P r ডট r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব গুণ d v এবং তাই সম্পুর্ন স্থান জুড়ে এই বন্টনের জন্য মোট বিভব V হল 1 বাই 4 পাই এপসিলন 0 ইন্টিগ্রেশান P r প্রাইম ডট r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব গুণ d v মেরুকরণ ঘনত্ব সম্পর্কে মাত্র একটি মন্তব্য এখানে করব এর মাত্রা কী মেরুকরণ ঘনত্ব দ্বিমেরু ভ্রামক প্রতি একক আয়তনে আধান অর্থাৎ কুলম্ব গুন দূরত্ব L প্রতি একক আয়তন ছাড়া আর কিছুই নয় সুতরাং এটি C বাই L স্কয়ার কুলম্ব প্রতি মিটার স্কয়ার এটিই মেরুকরন ঘনত্ব

সুতরাং এই সেই বিভব যা সৃষ্টি হয় তবে আমরা আধানের পরিপ্রেক্ষিতে এর আরও ব্যাখ্যা করতে চাই দেখা যাক আমরা কেন এটি করতে চাই একটি আয়তক্ষেত্রাকার বাক্স কল্পনা করি যার মেরুকরণ ঘনত্ব সর্বত্র ধ্রুবক আমরা আগে দেখেছি মেরুকরণ ঘনত্ব সৃষ্টি হয় ছোট ছোট বিন্দু দ্বিমেরুর দ্বারা এই রকম ভাবে এখন আমি যদি একটি দ্বিমেরু দেখি তার বাঁ দিকে ঋণাত্মক আধান ও ডান দিকে ধনাত্মক আধান থাকে অতএব তোমরা দেখতে পাচ্ছ যে ভেতরে থাকা আধানগুলি বাতিল হয়ে যাচ্ছে এবং অবশেষে ডানদিকে কিছু ধনাত্মক আধান এবং বাম দিকে ঋণাত্মক আধান অবশিষ্ট থাকছে যদি মেরুকরণ ঘনত্ব ধ্রুবক থাকে এখন এমন একটি পরিস্থিতিও দেখা যাক যেখানে ঘনত্বটি পরিবর্তিত হয় সুতরাং এই ভাবে দেখএই তীরগুলি বড় ছোট হতে পারে তাই ঘনত্ব পরিবর্তিত হয় বা আধানগুলি বড় হতে পারে এই ভাবে বলি যে এটি একই দূরত্বের জন্য ঋণাত্মক q ও এটি ধনাত্মক q এরপর আছে সামান্য বড় আধান ঋণাত্মক q ও ধনাত্মক q আমরা যদি আনুবিক্ষনীয় আয়তনের দিকে তাকাই দেখা যায় যে তখন এই আধানগুলি বাতিল হয় না সুতরাং যদি মেরুকরণের ঘনত্ব এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তিত হয় তবে তা আয়তন আধান এর জন্ম দেয় সুতরাং আমরা ভৌতভাবে দেখলাম যে মেরুকরণ ঘনত্ব একটি পৃষ্ঠ আধান এবং একটি আয়তন আধানের সমতুল্য গাণিতিকভাবে তারা কীভাবে সৃষ্টি হয় তা আমরা পরবর্তী পাঠক্রমে দেখব